নমস্কার এবং এই সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের ডেমোনেস্ট্রেশনে আপনাদের স্বাগতম সুতরাং এই ডেমোতে দেখানো হবে কীভাবে একটি স্ট্যাক আসলে একটি নির্দেশ এড়িয়ে যাওয়ার জন্য ম্যানিপুলেট করা যেতে পারে এই ডেমো এবং সোর্স কোডটি আসলে একটি ভার্চুয়ালবক্সে রয়েছে যা আপনি আসলে ডাউনলোড করতে পারেন সুতরাং আপনার আগের ডেমোর সাথে অর্থাৎ সপ্তাহ 0 এবং সপ্তাহ 1 এর ডেমোর সাথে এটি করা উচিত ছিল সুতরাং আসুন আসলে এই ডেমোটি শুরু করি সুতরাং ডেমোটি এই নির্দিষ্ট ডিরেক্টরি nptel codes module1 এ উপস্থিত রয়েছে এবং এটি অর্থাৎ এই C কোড skipinstructionc এর সাথে মিলে যায় সুতরাং এই নির্দিষ্ট C কোডটি খুলুন এবং এটি এখানে খুলুন এবং আমরা যা দেখতে পাচ্ছি তা হল দুটি ফাংশন একটি হল একটি ফাংশন যা তিনটি প্যারামিটার a b এবং c নেয় এবং এটি একটি বাফারে কিছু সাধারণ ম্যানিপুলেশন করে এরপরে আমরা যা দেখতে পাই তা হল এই main ফাংশন যেখানে আপনার কাছে একটি স্থানীয় ভেরিয়েবল x আছে যার মান শূন্য রয়েছে তারপরে 1 2 এবং 3 প্যারামিটার সহ ফাংশনের জন্য একটি আহ্বান রয়েছে এবং তারপরে x1 সহ একটি বিবৃতি রয়েছে এবং তারপরে একটি printf X এর মান dnx রয়েছে একটি জিনিস আপনি আসলে এই সময়ে করতে চান তা হল এই নির্দিষ্ট প্রোগ্রাম আউটপুট কী হবে তা অনুমান করা সুতরাং আসুন আসল বিষয়টি দেখা যাক সুতরাং একজন অনুমান করবে যে যেহেতু x এখানে 1 এর সমান তাই সম্ভবত পর্দায় যা প্রিন্ট করা হবে তা হল x এর মান 1 তো আসুন দেখি আসলে কী হয় আগের মতই আমরা প্রথমে make clean এবং তারপর make কার্যকর করি এবং আমরা এক্সিকিউটেবল skipinstruction পাই এখন যখন আমরা এই বিশেষ প্রোগ্রামটি কার্যকর করি তখন আমরা দেখতে পাই যে আমরা x এর মান শূন্য পাই প্রকৃতপক্ষে x1 এর এই সম্পূর্ণ জিনিসটি মোটেও কার্যকর করা হয়নি বরং x এর ক্ষেত্রে যা ঘটেছে তা হল যে এটি কোনওভাবে শূন্যের মান অর্জন করতে পেরেছে যা এই নির্দিষ্ট বিবৃতির সাথে মিলে যায় সুতরাং এটি অবশ্যই বেশ পাল্টা স্বজ্ঞাত এবং প্রত্যাশিত নয় এবং আসলে কী ঘটছে তা বোঝার জন্য আমাদের এই বিশেষ ফাংশনে যেতে হবে সুতরাং যেভাবে আমরা এই ফাংশনটি বুঝতে পারব তা হল GDB এর মাধ্যমে সুতরাং এর জন্য GDB চালানো যাক সুতরাং আমরা gdb skipinstruction চালাব এবং যেমনটি আমরা আগে দেখেছি যে আমরা প্রোগ্রামের বিভিন্ন বিষয়বস্তু তালিকাভুক্ত করতে পারি এবং আমরা এখানে একটি ব্রেক পয়েন্ট সেট করতে পারি উদাহরণ স্বরূপ লাইন নম্বর 14 তে সুতরাং লাইন নম্বর 14 এর সাথে এই বিশেষ ফাংশনের কলটি মিলে যায় এখন যখন আমরা এটি চালাই যেভাবে আমরা আগের ভিডিওতে দেখেছি তখন প্রোগ্রামটি main থেকে কার্যকর হওয়া শুরু করবে এবং 14 নম্বর লাইনে ব্রেক পয়েন্টের কারণে বন্ধ হয়ে যাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক পয়েন্টটি হিট হয়েছে এবং এক্সিকিউশনটি বন্ধ হয়ে গেছে ফাংশন আহ্বান করার ঠিক আগে এখন আমরা আসলে x এর মান দেখতে পারি এবং যথার্থই x এর মান শূন্য হবে সুতরাং আমরা gdb info locals এর মত কিছু করতে পারি এবং এর মান x এর সমান শূন্য এর কারণ 13 নম্বর লাইনে x কে শূন্য থেকে শুরু করা হয়েছে এখন আসুন এই প্রোগ্রামটির মাধ্যমে একক ধাপ প্রয়োগ করি এবং দেখি যে ফাংশনে আসলে কী ঘটছে তাই পরের লাইনটি শুরু করার আগে প্রথমে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারের বিষয়বস্তুগুলি প্রিন্ট করা যাক সুতরাং যেমনটি আমরা আগে দেখেছি নির্দেশক পয়েন্টারের বিষয়বস্তু হল 8048449 যা মূলত সেই অবস্থান যেখানে কল টু ফাংশন রয়েছে আমাদের কাছে স্ট্যাক পয়েন্টার এবং একটি বেস পয়েন্টার রয়েছে যা main ফাংশনের সাথে সম্পর্কিত ফ্রেমের দিকে নির্দেশ করে এখন যদি আমি এটির সাথে সম্পর্কিত একটি একক নির্দেশ কার্যকর করি তবে আমরা দেখতে পাব কী হয় এই বিশেষ মুহুর্তে আমরা স্ট্যাকের উপর বিভিন্ন যুক্তি ঠেলে দিচ্ছি এবং এটি আমরা আগে দেখেছি সুতরাং আমাদের এখানে খুব বেশি সময় ব্যয় করতে হবে না এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাব যে এই লাইনের কারণে ফাংশনটি আহ্বান করা হয়েছে এবং এক্সিকিউশনটি ফাংশনে স্থানান্তরিত হয়েছে সুতরাং আসুন আমরা ফাংশনটি ডিস অ্যাসেম্বল করি এবং এই মুহুর্তে আমরা EIP ESP এবং EBP বিভিন্ন রেজিস্টারের দিকেও নজর দেব সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল আমাদের একটি স্ট্যাক পয়েন্টার রয়েছে যা FFFFCF20 তে রয়েছে এবং বেস পয়েন্টারটি এখন FFFFCF48 এ রয়েছে যেহেতু এটি এখনও ফাংশনের প্রথম লাইনে রয়েছে তাই বেস পয়েন্টারটি এখনও পরিবর্তন করা হয়নি এবং নতুন ফ্রেমের সাথে সম্পর্কিত এই ফাংশন হিসাবে এখনও তৈরি করা হয়নি সুতরাং আসুন আমরা আরও কয়েকটি নির্দেশের মাধ্যমে একক ধাপ সম্পন্ন করি চারটি নির্দেশের মাধ্যমে একক ধাপ এবং স্ট্যাকের বিষয়বস্তুগুলি দেখা যাক সুতরাং স্ট্যাকের বিষয়বস্তু যেমন আমরা আগে দেখেছি তা নিম্নরূপে পাওয়া যেতে পারে যেমন gdb x32x esp সুতরাং একটি জিনিস লক্ষ্য করা উচিত যে রিটার্ন অ্যাড্রেস যা স্ট্যাকের উপর মেইন কল ফাংশনে পুশ করা উচিত তা হল এটি সুতরাং কল করার পরপরই পরবর্তী নির্দেশে 0x08048454 অ্যাড্রেস রয়েছে এখন যদি আপনি আসলে স্ট্যাকের বিষয়বস্তুর দিকে তাকান তবে আমরা দেখতে পাই যে রিটার্ন অ্যাড্রেস যা আমরা উল্লেখ করেছি এই অবস্থানে এটির ঠিকানা FFFFCF1C প্লাস 4 যা হল FFFFCF20। সুতরাং এই বিশেষ ফাংশনে আমাদের কাছে দুটি স্থানীয় রয়েছে আমাদের কাছে একটি পূর্ণসংখ্যার পয়েন্টার রয়েছে যা RET নামে পরিচিত এবং একটি বাফার যা 16 অক্ষরের সুতরাং যেমন আমরা আগের ভিডিওতে দেখেছি আমরা এই দুটি স্থানীয় ভেরিয়েবলের ঠিকানা প্রিন্ট করতে পারি এবং আমরা আশা করি এই দুটি স্থানীয় ভেরিয়েবল এই ফাংশনের জন্য নতুন গঠিত স্ট্যাকগুলিতে উপস্থিত থাকবে সুতরাং রেজিস্টারের বিষয়বস্তু নিম্নরূপে মুদ্রণ করা যেতে পারে gdb px ret যা FFFFCF18 সুতরাং এটি RET এর বিষয়বস্তু হবে এবং বাফারের বিষয়বস্তু নিম্নরূপ FFFFCF08 এখন আপনি যা দেখছেন তা হল বাফারের বিষয়বস্তু FFFFCF08 থেকে শুরু হয় এবং 16 বাইট পর্যন্ত প্রসারিত হয় সুতরাং এই 16 বাইটের বাইরে যেকোনো কিছু একটি বাফার ওভারফ্লো হতে পারে এখন আমরা এখানে যা চাই তা হল আমরা বাফারকে এমনভাবে ওভারফ্লো করাতে চাই যাতে রিটার্ন অ্যাড্রেস পরিবর্তন করা হয় এখন আমরা আমাদের ক্যালকুলেটর নেব আমরা এটি নিম্নরূপে করতে পারি এটিকে হেক্সাডেসিমেল মোডে সেট করুন এবং আমরা দেখতে পাব যে বাফার থেকে রিটার্ন অ্যাড্রেস সংরক্ষিত হওয়ার দূরত্ব কত সুতরাং আমরা জানি যে রিটার্ন অ্যাড্রেসটি FFFFCF20 অবস্থানে উপস্থিত রয়েছে এবং বাফারটি এই FFFFCF08 অবস্থানে উপস্থিত রয়েছে । সুতরাং আমরা এই বিয়োগটি সম্পন্ন করি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 18 বাইটের একটি অফসেট রয়েছে এবং এই 18টি হেক্সাডেসিমেলে রয়েছে যা বাফারের শুরু থেকে রিটার্ন অ্যাড্রেস পর্যন্ত 24 বাইটের অফসেটের সাথে মিলে যায় এখন আমরা এখানে এই নির্দিষ্ট লাইনে যা করি তা হল এই অবস্থানে বাফার প্লাস 24 এ আমরা একটি পয়েন্টার পাই এবং এই নির্দিষ্ট পয়েন্টারটি এই স্থানীয় পরিবর্তনশীল রিটার্নে সংরক্ষণ করা হয় সুতরাং মূলত এই নির্দিষ্ট সময়ে আমরা যা পাই তা হল রিটার্ন পয়েন্ট যেখানে রিটার্ন অ্যাড্রেসটি সংরক্ষণ করা হয় সুতরাং আমরা একক পদক্ষেপে এবং RET এর বিষয়বস্তু দেখে এটি ঘটতে দেখতে পারি সুতরাং RET FFFFCF18 তে উপস্থিত সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে RET এর মান এখন শূন্য রয়েছে আমরা একটি একক নির্দেশ কার্যকর করব যে ক্ষেত্রে আমরা আসলে এই নির্দিষ্ট নির্দেশটি কার্যকর করেছি এবং RET এর মান পরিবর্তন করেছি সুতরাং এটি যেখানে রিটার্ন অ্যাড্রেসটি উপস্থিত রয়েছে তা নির্দেশ করে সুতরাং এখন রিটার্নের বিষয়বস্তু প্রিন্ট করা যাক সুতরাং gdb xx 0xFFFFCF18 এই অবস্থানে মেমরি ডাম্প করবে আমরা আগে দেখেছি এই নির্দিষ্ট মেমরি অবস্থান যেখানে RET সংরক্ষিত হয় তার সাথে মিলে যায় এখন আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল RET এর একটি মান FFFFCF20 রয়েছে যেখানে রিটার্ন অ্যাড্রেস সংরক্ষণ করা হয় এখন পরের লাইনটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশনের পরবর্তী লাইনটি RET এর মান 8 বাইট বৃদ্ধি করে এখন এর অর্থ কী তা বোঝার জন্য আমরা প্রথমে একক ধাপে একটি একক নির্দেশ কার্যকর করব এবং দেখব যে রিটার্ন অ্যাড্রেসের বিষয়বস্তু 8 বাইট দ্বারা পরিবর্তিত এবং বৃদ্ধি করা হয়েছে সুতরাং এটি কার্যকর করার জন্য আমাদের চারটি নির্দেশাবলী নির্দিষ্ট করতে হয়েছিল কারণ C তে এই একক বিবৃতিটি অ্যাসেম্বলি কোডের চারটি নির্দেশের সাথে মিলে যায় সুতরাং এই মুহুর্তে আপনি দেখতে পাচ্ছেন যে C এর এই লাইনটি কার্যকর করা হয়েছে এবং আমরা শুরুর দিকে তাকাব এবং নোট করব যে রিটার্ন অ্যাড্রেসটি পরিবর্তন করা হয়েছে সুতরাং রিটার্ন অ্যাড্রেসটি 08048454 ছিল এবং এটি 0804845C এ পরিবর্তিত হয়েছে এই পরিবর্তনের তাৎপর্য বোঝার জন্য আমরা main এর ডিস অ্যাসেম্বলির দিকে তাকাই আসল রিটার্ন অ্যাড্রেস হল 08048454 এবং আমরা আসলে এটিকে 08048454C এ পরিবর্তন করেছি এবং মূলত এটি যা করছে তা হল এটি আসলে এই অ্যাড নির্দেশটি এড়িয়ে যাচ্ছে এবং এখানে কোথাও অবতরণ করছে সুতরাং যখন এই ফাংশনটি এক্সিকিউশন সম্পূর্ণ করবে তখন মূলত যা ঘটবে তা হল এই মান 0804845C স্ট্যাক থেকে নেওয়া হয় এবং নির্দেশক পয়েন্টারে স্থাপন করা হয় এবং এই নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে প্রোগ্রামের সঞ্চালন চলতে থাকবে সুতরাং আসুন আমরা এর মধ্য দিয়ে একক পদক্ষেপ করি এবং দেখি যে এটি main এ ফিরে এসেছে এবং আমরা লক্ষ্য করব যে নির্দেশক পয়েন্টারের বিষয়বস্তু হল 0804845C যার মানে মূলত এখানে উল্লেখ করা অ্যাড নির্দেশটি বাদ দেওয়া হয়েছে ফলস্বরূপ C কোডের ক্ষেত্রে যা ঘটছে তা হল একটি ফাংশন চালু করার পরে x1 স্টেটমেন্টটি এড়িয়ে যাচ্ছে এবং আমরা সরাসরি printf স্টেটমেন্টে যাচ্ছি এবং যেহেতু এই x1 স্টেটমেন্টটি এক্সিকিউট হচ্ছে না তাই x এর মান শূন্য হতে থাকে এবং ফলস্বরূপ যখন আমরা C কমান্ড ব্যবহার করে এই প্রোগ্রামের এক্সিকিউটেশন চালিয়ে যাই যার মানে হল কন্টিনিউ টু এক্সিকিউট তখন আমরা পাই যে x এর মান শূন্য সুতরাং এই বিশেষ ভিডিওতে আমরা একটি উদাহরণ দেখেছি কীভাবে আমরা একটি প্রোগ্রামের সম্পাদনকে এমনভাবে ম্যানিপুলেট করতে পারি যাতে একটি নির্দেশ এড়িয়ে যেতে পারে পরবর্তী প্রদর্শনে আমরা যা দেখতে পাব তা হল আমরা কীভাবে এমন কিছু করতে পারি যা আরও বিপজ্জনক আমরা দেখতে পাব কীভাবে আমরা আসলে একটি প্রোগ্রামে কোড ইনজেক্ট করতে পারি এবং কার্যকর করার জন্য একটি পেলোড চাপিয়ে দিতে পারি আমরা পরবর্তী ডেমোতে সেটাই পর্যালোচনা করব আমরা একটি শেল কোড নেব এবং আমরা শেল কোডটিকে একটি ডামি প্রোগ্রামে ইনজেক্ট করব এবং তারপরে এই শেল কোডটি কার্যকর করতে বাধ্য করব